নমস্কার সিকিওর সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এর এই কোর্সে স্বাগত এই কোর্সটি এনপিটিইএল দ্বারা অফার করা ইনফরমেশন সিকিউরিটি সম্পর্কিত কোর্সগুলির মধ্যে পঞ্চম কোর্স সুতরাং এই কোর্সটি একটি আট সপ্তাহের কোর্স এবং এই কোর্স চলাকালীন আমরা আসলে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশদ বিবরণ দেখব এবং মূলত কীভাবে সিস্টেমগুলিকে আরও সুরক্ষিত হিসাবে গঠন করা যায় সেই সম্পর্কিত বিষয়গুলির পর্যালোচনা করব সুতরাং আসুন আমরা নিরাপত্তা সিস্টেম বলতে কি বুঝি সেই সম্পর্কে একটি ছোট ভূমিকা দিয়ে এই বিশেষ ক্লাসটি শুরু করি আপনি যদি একটি কম্পিউটার সিস্টেমের দিকে তাকান সেই কম্পিউটার সিস্টেমের জন্য কী কী বিপদের সম্ভাবনা রয়েছে এবং এই বিপদগুলি প্রশমিত করার জন্য বর্তমান অনুশীলনগুলি কী কী সুতরাং আসুন আমরা বিবেচনা করি যে একটি কম্পিউটার সিস্টেম এইরকম একটি বন্ধ বাক্স এখন এটি একটি বাক্স এবং বাইরের বিশ্বের সাথে এর কোনও সংযোগ নেই সুতরাং যতক্ষণ এই বাক্সে কিছুই প্রবেশ না করে বা এই বাক্স থেকে কিছু বাইরে না যায় ততক্ষণ এই বাক্সের বিষয়বস্তু নিরাপদ একইভাবে যখন আমরা কম্পিউটার সিস্টেম বিবেচনা করি যদি কম্পিউটারটি বাহ্যিক জগত থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে অর্থাৎ কম্পিউটারে কোনও তথ্য প্রবেশ করছে না এবং কোনও তথ্য কম্পিউটারের বাইরে যাচ্ছে না তাহলে আমরা বলতে পারি যে কম্পিউটার সিস্টেমটি নিরাপদ যাইহোক বাস্তবে এটি ঘটে না বাস্তবে কম্পিউটার সিস্টেমের চারপাশে প্রচুর ভাইরাস ওয়র্মস এবং স্পাইওয়্যার রয়েছে সুতরাং এই স্পাইওয়্যারগুলি সিস্টেমে উপস্থিত নাও থাকতে পারে তবে এটি সিস্টেমের বাইরে থাকবে এবং এই ক্ষেত্রে সিস্টেমটি এখনও সুরক্ষিত কারণ হল সিস্টেমের ভিতরের তথ্য সামগ্রী এই বাক্স দ্বারা আবদ্ধ থাকে এবং এই নির্দিষ্ট বাক্সের বাইরে থাকা বাহ্যিক ম্যালওয়্যার বা ভাইরাস বা স্পাইওয়্যার দ্বারা প্রভাবিত হয় না অতএব এই ধরনের পরিস্থিতিতে আমরা বিবেচনা করতে পারি যে কম্পিউটার সিস্টেমটি এখনও নিরাপদ এখন বিবেচনা করুন যে সিস্টেমে একটি ছোট ত্রুটি রয়েছে যার মাধ্যমে একটি বহিরাগত ম্যালওয়্যার বা একটি ভাইরাস বা স্পাইওয়্যার প্রবেশ করতে পারে এবং এর ফলে সিস্টেমটি নিরাপদ নয় অতএব এটি শুধুমাত্র এই ত্রুটি যা এখানে দেখানো হয়েছে যা একটি সিস্টেমকে সুরক্ষিত না হওয়ার দিকে নিয়ে যেতে পারে এখন বিভিন্ন ধরনের ত্রুটিগুলি কী তা দেখা যাক সুতরাং আমরা একটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ত্রুটিগুলিকে একাধিক বিভাগে শ্রেণীবদ্ধ করতে পারি সুতরাং সবচেয়ে সাধারণ ত্রুটিটি ঘটে ডিজাইনে ধরুন আমাদের একটি প্রসেসর রয়েছে এবং একটি প্রসেসরের যেমন আমরা জানি একটি অত্যন্ত জটিল ডিজাইন রয়েছে একাধিক মডিউল জটিল পাইপলাইন বেশি মেমোরি এবং এই সমস্ত ব্লকগুলি আসলে খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে এবং প্রতি ন্যানো সেকেন্ডে অনেক সংখ্যক অপারেশন করছে এখন এমনকি এই সম্পূর্ণ ডিজাইনের একটিমাত্র ছোট ত্রুটিও একটি দুর্বলতার কারণ হতে পারে এবং এটি একটি ক্ষতির দিকে নিয়ে যেতে পারে যা একজন আক্রমণকারী সেই সিস্টেমের নাগাল পেতে ব্যবহার করতে পারে একটি বেশ বিখ্যাত ত্রুটি হল ইনটেল পেনটিয়াম ফ্লোটিং পয়েন্ট বাগ আমি এই বিশেষ ত্রুটির বিশদ বিবরণে যাব না তবে আপনি আসলে উইকিপিডিয়া এবং অনুরূপ স্থানে আরও দেখতে পারেন যে কীভাবে ইন্টেল প্রসেসরের ফ্লোটিং পয়েন্ট ইউনিটে একটি ত্রুটি একটি দুর্বলতার কারণ হয়েছিল যেখানে যখন আপনি একটি ফ্লোটিং পয়েন্ট অপারেশন করেন তখন ফলাফল ভুল হবে এখন এই ত্রুটিটি ক্ষতির কারণ হয়েছিল বেশ কয়েক বছর পরে ক্রিপ্টোগ্রাফাররা সাইফারের উপর একটি ট্যাক্স তৈরি করতে এবং এই ফ্লোটিং পয়েন্ট বাগটিকে কাজে লাগিয়ে সাইফারের গোপন চাবি গুলির পূর্বাভাস নির্ণয় করতে সক্ষম হয় পরবর্তী প্রকারের ত্রুটি যা ঘটতে পারে তা হল হার্ডওয়্যার ত্রুটি সুতরাং এই ত্রুটিগুলি ইচ্ছাকৃত হার্ডওয়্যার ট্রোজান হতে পারে যা তৃতীয় পক্ষের দ্বারা নির্মানের সময় প্রবেশ করানো হয় উদাহরণস্বরূপ যখন একটি কোম্পানি একটি সার্কিট ডিজাইন করে বা একটি VLSI চিপ ডিজাইন করে এবং একটি তৃতীয় পক্ষের কাছে নির্মান করার জন্য পাঠায় তখন হার্ডওয়্যার ট্রোজান সন্নিবেশিত হতে পারে এই ট্রোজান সাধারণত সুপ্ত থাকবে এবং এই চিপের পরীক্ষার সময় সহজে সনাক্ত করা যাবে না যাইহোক যখন এই ট্রোজানটি সঠিক ট্রিগার পায় তখন এটি জেগে ওঠে এবং এটি চিপে গণনা করা তথ্যগুলির নাগাল পেতে পারে সুতরাং এগুলি অন্যান্য ত্রুটি এবং এই হার্ডওয়্যার ট্রোজানগুলি কম্পিউটিং সিস্টেমের জন্য বড় বিপদের কারণ আজকাল মূলত কারণ এটি সনাক্ত করা অত্যন্ত কঠিন যে একটি আই সি বা একটি প্রসেসর বা একটি চিপের মধ্যে একটি হার্ডওয়্যার ট্রোজান উপস্থিত রয়েছে কিনা তৃতীয় দিকটি অবশ্যই যেটির সাথে আমরা সবাই পরিচিত তা হল মানবিক উপাদান আসুন ধরা যাক কোনও ডিজাইনের ত্রুটি নেই এবং আমরা কোনওভাবে গ্যারান্টি দিই যে কোনও হার্ডওয়্যার ট্রোজান বা কোনও হার্ডওয়্যার ত্রুটি নেই তবুও শেষ পর্যন্ত একজন মানুষই থাকবেন যিনি এই সিস্টেমটি ব্যবহার করবেন সাধারণত এই ধরণের সিস্টেমগুলি হচ্ছে স্মার্ট ফোন ল্যাপটপ বা ডেস্কটপ ইত্যাদি এবং এটি একটি দুর্বলতার কারণ হতে পারে উদাহরণ স্বরূপ আমরা সকলেই কিছু না কিছু স্প্যাম ওয়ার বা এক্সপান্ড ইমেল বা পপ আপ উইন্ডো পেয়ে থাকি যা আসলে এই স্লাইডে যেমন দেখানো হয়েছে ঠিক তেমনই আসে এবং এতে অবাক হওয়ার কিছু নেই যে অনেক লোকই আসলে এই পপ আপগুলির এবং স্প্যাম ইমেল এর শিকার হয় এবং বোতামগুলিতে ক্লিক করে যা আসলে একটি বহিরাগত ম্যালওয়্যার ভাইরাস ওয়র্ম বা অন্য কিছু যাকে আপনার সিস্টেমে প্রবেশ করার অনুমতি দেবে চতুর্থ ত্রুটি যা আমরা দেখব এবং এই কোর্সে অনেকটা সময় ব্যয় করব তা প্রোগ্রামে ত্রুটির বিষয়ে একটি প্রোগ্রামে বেশ কয়েকটি বাগ থাকতে পারে যা কম্পাইলার দ্বারা বা প্রোগ্রামটি পরীক্ষা করার সময় সনাক্ত করা যায় না সুতরাং উদাহরণ স্বরূপ বলা যাক আমাদের একজন প্রোগ্রামার আছেন যিনি একটি অ্যারেতে উপস্থিত একশত সংখ্যাকে সাজানোর জন্য একটি প্রোগ্রাম লিখছেন তাই তিনি নির্বাচন বা বুদবুদ বা কুইকসর্টের মতো স্ট্যান্ডার্ড সর্টগুলির মধ্যে একটি ব্যবহার করবেন এবং একটি এক্জিকিউটেবল পেতে প্রোগ্রামটি কম্পাইল করবেন তারপর তিনি ইনপুট হিসাবে সেই একশত সংখ্যা সহ প্রোগ্রামটি চালাবেন এবং সাজানো আউটপুট পাবেন এটি দেখায় যে প্রদত্ত ইনপুটের জন্য প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে যাইহোক অন্যান্য বাগ থাকতে পারে যা এত সহজে সনাক্ত করা যায় না এবং এই বাগগুলি হল সেই ত্রুটিগুলি যা একজন আক্রমণকারী আপনার সিস্টেমে অ্যাক্সেস পেতে এবং তারপর সিস্টেমটিকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করবে সুতরাং আমরা এখানে যা দেখেছি তা হল বিভিন্ন ধরণের ত্রুটি আমরা ডিজাইনের ত্রুটি হার্ডওয়্যার ত্রুটি প্রোগ্রামের বাগ এবং মানবিক উপাদান দেখেছি এখন যদি একজন আক্রমণকারী আপনার সিস্টেমে অ্যাক্সেস পেতে চায় তবে যা প্রয়োজন তা হল শুধুমাত্র একটি একক ত্রুটি আক্রমণকারীর আপনার সিস্টেমে প্রবেশ করতে এবং এইভাবে আপনার পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে বা সিস্টেমে উপস্থিত গোপন ডেটা চুরি করার জন্য এর যে কোনও একটিই যথেষ্ট এই কোর্সে আমরা এই দিকটি দেখব সুতরাং আপনি সিস্টেমে বাগগুলি দেখবেন এবং কীভাবে একজন আক্রমণকারী এই বাগগুলিকে ব্যবহার করতে পারে ম্যালওয়্যার তৈরি করতে বা আপনার সিস্টেমে প্রবেশ করানো যেতে পারে এমন ক্ষতি তৈরি করতে এবং তারপরে আপনার সিস্টেমে ডেটা চালাতে এবং চুরি করতে পারে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম বেশ কিছু বাগ রয়েছে কিন্তু আমরা C এবং C প্রোগ্রামগুলিতে উপস্থিত প্রোগ্রামিং বাগগুলির উপর ফোকাস করব এগুলি সিস্টেম সফ্টওয়্যারের বাগগুলির এই বিভাগে পড়ে সুতরাং আমাদের C এবং C এ ফোকাস করার কারণ হল অনেক সিস্টেম সফ্টওয়্যার যেমন অপারেটিং সিস্টেম থেকে শুরু করে ভার্চুয়াল মেশিন এবং অনেক অন্তর্নিহিত লাইব্রেরি C এবং C এ লেখা হয় আরও এই যে এই সিস্টেম সফ্টওয়্যারগুলি বেশ বড় এবং তারা এই ধরনের অনেক প্রোগ্রামিং বাগগুলির জন্য সংবেদনশীল যা একটি উপায় হতে পারে যে আক্রমণকারী সিস্টেমে প্রবেশ করতে পারে এবং ক্ষতি করতে পারে কোর্স চলাকালীন আমরা বাফার ওভারফ্লো এবং বাফার ওভাররিড হিপস ডবল ফ্রিস এবং আফটার ফ্রি ইন্টিজার ওভারফ্লো এবং ফরম্যাট স্ট্রিং এগুলি ব্যবহার করব সিস্টেম সফ্টওয়্যারে উপস্থিত এই বাগগুলি অতীতে বেশ কিছুটা কাজে লাগানো হয়েছে আপনার সিস্টেমকে আক্রমণ করতে পারে এমন একটি ম্যালওয়্যার তৈরি করতে সিস্টেম সফ্টওয়্যারের বাগগুলি ছাড়াও আপনার উপস্থিত অন্যান্য অ্যাপ্লিকেশনগুলিতেও বাগ থাকতে পারে একটি সাধারণ উদাহরণ হল আধুনিক ডাটাবেস সিস্টেমে উপস্থিত SQL ইনজেকশন বাগ আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন স্তরের দুর্বলতা সম্পর্কে বিশদে যাব না আরেকটি আক্রমণ যা প্রাধান্য পাচ্ছে তা হল সাইড চ্যানেল আক্রমণ নামে পরিচিত কিছু আক্রমণের কারণে সুতরাং এই আক্রমণগুলি আমরা এখানে যা দেখেছি তার মতো বাগগুলির থেকে যথেষ্ট আলাদা যদিও বাফার ওভারফ্লো হিপস ইন্টিজার ওভারফ্লো এবং ফরম্যাট স্ট্রিংগুলির মতো বাগগুলি দুর্বলতার কারণে বা প্রোগ্রামিংয়ের সময় ত্রুটিগুলির কারণে উৎপন্ন হয় অন্যদিকে পার্শ্ব চ্যানেল আক্রমণগুলি এমন প্রোগ্রামগুলিতে আক্রমণ হতে পারে যেগুলি আসলে কোনও বাগের উপস্থিতি ছাড়াই সঠিকভাবে কোড করা হয়েছে পরে এই কোর্সে আমরা আসলে দেখব কিভাবে এই আক্রমণগুলো আসলে বিকশিত হয় সুতরাং এখন আমরা যা দেখেছি তা হল কী ভাবে একজন আক্রমণকারী একটি সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে একটি ম্যালওয়্যার তৈরি করতে পারে যা আপনার সিস্টেমে প্রবেশ করবে বা সেই দুর্বলতার মাধ্যমে আপনার সিস্টেমে অ্যাক্সেস লাভ করবে সুতরাং আমরা দেখেছি যে এই প্রকার বিভিন্ন ধরণের দুর্বলতা রয়েছে বা যাকে আমরা ত্রুটি হিসাবে বলি এবং আমরা দেখেছি যে ত্রুটিগুলি ডিজাইনের দিকগুলির কারণে হার্ডওয়্যার ট্রোজানের কারণে বা প্রোগ্রামিং বাগগুলির কারণে এবং সেইসাথে মানবিক উপাদানের কারণেও ঘটতে পারে অনেক উপায় আছে যার মাধ্যমে ইন্জিনীয়াররা এবং বিজ্ঞানীরা কৌশল তৈরি করেছেন যার মাধ্যমে এই ত্রুটিগুলি বা সিস্টেমের উপর এই আক্রমণগুলি প্রতিরোধ করা যেতে পারে বা সম্পূর্ণরূপে প্রতিরোধ করা না গেলেও অন্তত প্রশমিত করা যায় সুতরাং এই ধরনের আক্রমণ প্রতিরোধ করার একটি সর্বোত্তম উপায় একটি সুস্পষ্ট পদ্ধতি যা দিয়ে শুরু হবে যেখানে আমরা কোনো ত্রুটি ছাড়াই সিস্টেম ডিজাইন করতে চাই এই ধরনের ক্ষেত্রে আপনি যা বলছেন তা হল আমরা আমাদের সিস্টেমটি গ্রহণ করি যা এখানে এই বন্ধ বাক্স দ্বারা সূচিত করা হয়েছে এবং সিস্টেমটিকে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি কিছু সরঞ্জাম ব্যবহার করে যেমন স্ট্যাটিক বিশ্লেষণ যা একটি আনুষ্ঠানিক প্রমাণ সহকারী যেমন COQ মডেল চেকার এবং সেইজন্য প্রত্যয়ন করি যে সিস্টেমটি সম্পূর্ণ ত্রুটিহীন এবং আমরা জানি যদি সিস্টেমে কোনও ত্রুটি না থাকে কোনও দুর্বলতা না থাকে এবং যদি কোনও দুর্বলতা না থাকে তবে সিস্টেমের উপর কোনও রকম আক্রমণ হতে পারে না যাইহোক এখানে অসুবিধা হল এই যে এই ধরনের একটি সিস্টেম বিকাশ করা খুব কঠিন কারণ হল এই বিশ্লেষণের এই ফর্মটি স্ট্যাটিক বিশ্লেষণ বা আনুষ্ঠানিক প্রমাণ ব্যবহার করে যা বড় কোডগুলির জন্য খুব বেশি পরিমাপযোগ্য নয় অতএব এই কার্যক্রমগুলির অনেকগুলিই মূলত পুঁথিগত গন্ডির মধ্যেই সীমাবদ্ধ এরকম একটি প্রচেষ্টা NICTA নামক একটি অস্ট্রেলিয়ান গ্রুপ দ্বারা করা হয়েছিল যেখানে তারা SeL4 নামে একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছিল এবং তারা প্রমাণ করতে সক্ষম হয়েছিল যে SeL4 নির্দিষ্ট অনুমানের অধীনে ত্রুটিহীন অতএব এই অনুমানগুলির অধীনে SeL4 এর কোনও দুর্বলতা নেই তবে লিনাক্স বা উইন্ডোজ জাতীয় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমের মতো সমস্ত ব্যবহারিক সিস্টেমের জন্য এই সরঞ্জামগুলির বর্তমান প্রযুক্তির পরিপ্রেক্ষিতে এই জাতীয় বিশ্লেষণ করা অত্যন্ত কঠিন হবে এবং তাই লিনাক্স এবং উইন্ডোজের মতো স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমগুলি যাতে ম্যালওয়্যার বা অন্য কোনও ধরনের বাহ্যিক দূষিত কোড দ্বারা প্রভাবিত না হয় তা নিশ্চিত করার জন্য আমাদের অন্যান্য কৌশলগুলির প্রয়োজন হবে এখন আমরা নিশ্চিত করতে পারি না যে বড় সিস্টেমগুলি ত্রুটি ছাড়াই তৈরি করা যেতে পারে আমরা যা নিয়ে আসব তা হল একটি দ্বিতীয় পদ্ধতি যেখানে আমরা ত্রুটিগুলি সহ সিস্টেম তৈরি করব কিন্তু তারপরে এই সিস্টেমটিকে একটি স্যান্ডবক্স পরিবেশ হিসাবে পরিচিত কিছুতে অন্তর্ভুক্ত করব সুতরাং আপনি এই স্যান্ডবক্স পরিবেশটিকে একটি ধারক হিসাবে বিবেচনা করতে পারেন যেখানে আমাদের সিস্টেম উপস্থিত রয়েছে সিস্টেমের ত্রুটি থাকলেও সিস্টেমে উপস্থিত স্যান্ডবক্স কন্টেইনারের কারণে ম্যালওয়্যারগুলিকে সিস্টেমে প্রবেশ করা থেকে বাধা দেওয়া হয় সুতরাং এই কৌশলটি মানবিক উপাদানের বিষয়টিকেও বিবেচনায় রাখে এখন যদি কোনো ব্যবহারকারী কোনো ক্ষতিকারক ওয়েবসাইটের কোনো লিঙ্কে ক্লিক করেন তাহলে এই বন্ধ স্যান্ডবক্স পরিবেশের কারণে সিস্টেমটি সুরক্ষিত থাকবে তৃতীয় পন্থা হল আক্রমণ সনাক্ত করা এবং প্রশমিত করা সুতরাং এটি সাধারণ অ্যান্টিভাইরাস সফ্টওয়্যারগুলি করে সুতরাং যখন একটি প্রোগ্রাম কার্যকর করে তখন অ্যান্টি ভাইরাস সফ্টওয়্যার প্রোগ্রামটির বিভিন্ন বৈশিষ্ট্য নিরীক্ষণ করবে এবং তারপর সনাক্ত করবে যে এই প্রোগ্রামটি আসলে দূষিত কিছু করার চেষ্টা করছে কিনা বা অন্য কথায় অ্যান্টি ভাইরাস সফ্টওয়্যারটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্ষতিকারক কোড সনাক্ত করবে প্রোগ্রামটি চলাকালীন কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বা বাইনারির নিজস্ব কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই কোর্সে আমরা আক্রমণের পাশাপাশি প্রতিরক্ষা উভয়ের দিকেই নজর রাখব তাই আক্রমণের ক্ষেত্রে আমরা সফ্টওয়্যার হার্ডওয়্যার স্তরের পাশাপাশি পার্শ্ব চ্যানেল আক্রমণগুলির দিকেও নজর রাখছি এখন এই সফ্টওয়্যার আক্রমণগুলি বেশিরভাগ সিস্টেম সফ্টওয়্যারের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং তাই আমরা C এবং C প্রোগ্রামগুলি দেখব আমরা এই প্রোগ্রামগুলিতে উপস্থিত বাগ এবং দুর্বলতাগুলি বুঝতে পেরেছি এবং কীভাবে এই দুর্বলতাগুলি ব্যবহার করার জন্য একটি ক্ষতিকারক প্রোগ্রাম লেখা যেতে পারে তাও জেনেছি হার্ডওয়্যার এবং পার্শ্ব চ্যানেল আক্রমণের জন্য আমরা আক্রমণের বিভিন্ন ধরন অধ্যয়ন করব যেমন ক্যাশে টাইমিং আক্রমণ পাওয়ার বিশ্লেষণ আক্রমণ এবং ফল্ট ইনজেকশন আক্রমণ পাশাপাশি আমরা জনপ্রিয় প্রতিরক্ষা কৌশলগুলিও দেখব যা এই ধরনের আক্রমণ প্রতিরোধ করে সুতরাং এই প্রতিরক্ষা কৌশলগুলি কম্পাইলার বা হার্ডওয়্যারে বা বিশ্বস্ত কম্পিউটিং পরিবেশ নামে পরিচিত বিশেষ মহল গঠন করে উপস্থিত হতে পারে এই কোর্সের শেষে আপনি ম্যালওয়্যার এবং অন্যান্য নিরাপত্তা হুমকির অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে ভালো ধারণা পাওয়ার আশা করতে পারেন আপনি নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করতে এবং হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম এবং কম্পাইলার থেকে বিভিন্ন অংশ বা বিভিন্ন উপাদানে প্রয়োগ করতে সক্ষম হবেন এবং আপনি কর্মক্ষমতা এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবেন এখন এই তৃতীয় দিকটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং উদাহরণস্বরূপ আমাদের অত্যন্ত সুরক্ষিত সিস্টেম থাকতে পারে বা আমরা একটি অত্যন্ত সুরক্ষিত সিস্টেম বিকাশ করতে পারি তবে সেই সিস্টেমে যে কোনও অ্যাপ্লিকেশন চালানো বা সম্পন্ন করা একটি বিশাল ওভারহেড হবে এবং তাই প্রাপ্ত ভারসাম্য মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেমের কর্মক্ষমতা এবং অর্জিত নিরাপত্তার মধ্যে আমরা বিশেষ করে কোনো নির্দিষ্ট পাঠ্যপুস্তক অনুসরণ করব না তবে বেশিরভাগ গবেষণাপত্র এবং উপযুক্ত লিঙ্কগুলি ভিডিও চলাকালীন বিভিন্ন পর্যায়ে সরবরাহ করা হবে এবং এই লিঙ্কগুলি স্লাইডে উপস্থিত থাকবে এবং আপনি আসলে এই লিঙ্কগুলি ডাউনলোড করতে পারেন এবং আরও কিছু পেতে সেই লিঙ্কগুলি পড়তে পারে ধারণা সম্পর্কে আরও বিস্তারিত জানতে সুতরাং কোর্স চলাকালীন আমরা অনেকগুলি বিভিন্ন প্রোগ্রামের মূল্যায়ন এবং বিশ্লেষণ করব এই প্রোগ্রামগুলি খুব ছোট কিন্তু আমরা এই প্রোগ্রামগুলিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করতে বেশ গভীরে যাব আপনি আসলে বিট বাকেট রিপোজিটরি থেকে এই প্রোগ্রামগুলি ডাউনলোড করতে পারেন যেটিতে শুধুমাত্র প্রোগ্রামগুলিই থাকে না তবে এই নির্দিষ্ট প্রোগ্রামগুলি কীভাবে চালাতে হয় সে সম্পর্কে আপনাকে অনেক নির্দেশনাও দেয় এবং এতে স্লাইড এবং অন্যান্য অ্যাসাইনমেন্টও রয়েছে যা আপনি চেষ্টা করতে পারেন